তারপরে প্রথমে সেই মেশ এবং লুপ জিনিসটি দেখতে হবে সুতরাং প্রশ্নটি হল যদি আমরা প্রথমে a b e f a পথটি দেখি সুতরাং একটি b c d e b এটা a b e f a এখান থেকে শুরু করলে b c d e b এটি আসলে স্বতন্ত্র এটি আসলে মেশ কারণ rএর অধীনে কোনও লুপ নেই কিন্তু যখন লুপের কথা চিন্তা করে তবে ধরুন এটি তৈরি করা হয়েছে এটি কেবল একটি নীল রঙ যদি এখানে নীলের জায়গায় অন্য রঙ ব্যবহার করা যেত তাহলে ব্যাপারটা আরো সহজ হতো তবে কেবল বোঝার চেষ্টা করুন তবে যদি এইগুলি তৈরি করি এরকম ভাবে এই যেমন a b c d e f a তারপর এই ধরুন d তারপর এরকম করে e f a সুতরাং এটি একটি লুপ a b c d e f a এটি একটি লুপ কারণ এই লুপের মধ্যে দুটো বোল্ড লুপ রয়েছে সুতরাং এটি একটি লুপ তবে এটি মেশ মানে সেখানে থাকবে তবে এ এটি একটি মেশ এটির মধ্যে কোনও লুপ নেই তবে যদি a b c d e f a নিই পুরোটা যদি এটি গ্রহণ করা হয় সুতরাং এর মধ্যে এখানে আরও একটি লুপ আসবে এখানে অন্য লুপ একে বলা হবে লুপ সুতরাং এটি সামান্য পার্থক্য লুপ এবং মেশ কিন্তু আলগাভাবে মাঝে মাঝে লুপ বা মেশ হয় তবে লুপ এবং মেশ ঠিক এই পার্থক্য সুতরাং এটি তাই এর অর্থ যদি গ্রহণ করা হয় যদি শুধু ধরে রাখা যদি এইগুলির মতো গ্রহণ করে নেয় তবে যদি এইগুলির মতো সম্পূর্ণ জিনিস গ্রহণ করা হয় তবে এটি একটি লুপ ধরা যাক এটিকে একটি লুপ হিসাবে গ্রহণ করছে তবে তার মধ্যেই এটির মধ্যে রয়েছে এটি একটি মেশ কারণ লুপ রয়েছে এর মধ্যে কোনও লুপ নেই সুতরাং এই পুরো জিনিসটি একটি লুপ তবে এটিও 2 এর মধ্যে এই 2 টি লুপ রয়েছে সুতরাং এটি একটি লুপ তবে যদি এই লুপটি দেখি তবে এটির মধ্যে কোনও লুপ নেই একে তবে আমরা বলতে পারি মেশ সুতরাং এটি মেশ 1 এটি মেশ 2 এবং এই একক লুপ রয়েছে আশা করি লুপ এবং মেশের পার্থক্য বুঝেছেন সুতরাং যদি এখানে সার্কিটের দিকে নজর দেওয়া হয় যদি সার্কিটটি খতিয়ে দেখা হয় তবে এই কারেন্ট I1 নিলাম এটি I2 এবং এটি I3 গ্রহণ নিলাম এবং সাইক্লিক কারেন্ট I1 I2 নিয়েছি এটি I1 এবং এটি I2 সাইক্লিক কারেন্ট গ্রহণ করেছে সুতরাং ততক্ষণে এই ক্ষেত্রে যা করা যায় তা হল প্রথমে এই I1 কারেন্টটি চলছে সুতরাং এটি rI1 তার মানে এবং এটি I 1 তাই এর অর্থ এখানে আমার I1 i 1 এখন যদি এই I2 নেয় তবে এটি এটির মতো চলছে সুতরাং এই এই এই 1 এই I1 নিতে এটি নিচে আসছে এবং এই I2 নিতে এটি এই ছোট I1 এবং ছোট I2 উপরে যাচ্ছে সুতরাং তখন I2 কী হবে তাহলে I2 এটি I2 সুতরাং দিকটি নীচের দিকে এবং এই I1 দিকটি নীচের দিকে এবং এটি উপরের দিকে যাচ্ছে সুতরাং এটি I1 I2 এটি I2 I1 I2 এবং I3 এই কারেন্টটি আসলে I2 কারণ এটি এ জাতীয়ভাবে চলে এটি আসলে I2 তার অর্থ আমার ছোট I2 I3 এইভাবে এই চক্রাকার কারেন্ট এইভাবে বিষয়গুলি বোঝা সহজ হবে সুতরাং এখন I1 ছোট I1 I1 ছোট I2 I3 এবং নিম্নমুখী দিক I2 I1 কারণ I1 নীচের দিকে যাচ্ছে সুতরাং ফলাফলটি I1 I2 কারণ এই চক্রাকার কারেন্ট গ্রহণ করেছে সুতরাং এটি তাই এর অর্থ এখন r প্রয়োগ করুন এটি মেশ 1 এখন r মেশ 1 তে rKVL প্রয়োগ করুন কারণ মেশ বিশ্লেষণ KVL এবং নোডেল বিশ্লেষণ প্রয়োগ করতে হবে KCL প্রয়োগ করতে হবে সুতরাং এই ক্ষেত্রে তবে এটি যদি একটি সুপার নোড হয় তবে অবশ্যই KCL এবং KVL উভয়েরই প্রয়োজন দেখা গেছে সুতরাং এই ক্ষেত্রে যদি r কে কল করে সেই কে KCL KVL কে মেশ 1 এবং মেশ 2 তে লিখুন তবে এই 2 সমীকরণ পাবেন কারণ এখন কেন লিখেননি কারণ বিষয়গুলি খুব সহজেই বোধগম্য সুতরাং এই সমস্ত এখানে রয়েছে যা এখানে যা কিছু লেখা আছে তা যা যা বলা হয়েছে তা দিয়ে যেতে পারেন তবে কিছু জায়গাগুলি কোনও বইয়ে বিশদ জানতে পারেন সুতরাং দয়া করে এটি একটি অধ্যায়ে দেখুন এমন কোনও বই এটি সম্পন্ন হয়নি সুতরাং মেশ 1 এবং মেশ 2 কে KVL লিখলে পাবেন R 1 R 2 I1 R 2 v 1 এর অর্থ যদি সরল করা হয় তবে R 1 R 2 I1 R 2 v 1 এর অর্থ এখানে যদি KCL প্রয়োগ করা হয় এই মেশ টিতে KVL করুন সুতরাং সব শেষে আমরা পাবো R 1 R 2 I1 R 2 I2 v 1 একইভাবে KVL মেশ 2 তে প্রয়োগ করুন KVL কে মেশ 2 এ কল করা হয় সুতরাং এটি কেবল এই I3 r3 v 2 rr2 এর মতো I2 I1 হবে সুতরাং এখানে I3 r3 r2 I2 v 2 r2 I2 I1 0 সরাসরি এগিয়ে লিখতে পারে কারণ যখন মেশ 2 I2 এ চলছে তখন উপরের দিকে সুতরাং তারা ঘড়ি অনুসারে এবং I1 নীচের দিকে চলেছে I1 নীচের দিকে সুতরাং I2 I1 সুতরাং এটি r v y v 1 v 2 পরিচিত যদি R 1 R 2 R3 সমস্ত জানা থাকে সুতরাং I1 I2 সাইক্লিক কারেন্টের জন্য সমাধান করুন এবং যদি ছোট I1 I2 পরিচিত হয় তবে I1 I1 ছোট I1 তারপরে I3 ছোট I2 দেখেছেন ডায়াগ্রামে দেখেছেন এবং তারপরে I2 rকিসের দিকে কল আছে নিচের দিকে সুতরাং এটি I1 I2 হবে এটি I1 দেখেছেন I1 I1 ছোট I1 I2 I1 দিয়েছেন এই ডায়াগ্রাম অনুসারে নিচের দিকে দিক এবং I3 I2 এই চিত্রের অনুসারে এই r এই I2টি নীচের দিকের দিক সুতরাং এখন এটির মধ্যে এটিই মেশ বিশ্লেষণ সুতরাং r কী ডাকে সেই চিত্রটি I1 I2 I3 চিত্র 20 এর চিত্রায়িত সার্কিটের মেশ বিশ্লেষণ ব্যবহার করে নির্ধারণ করে সুতরাং rমেশ বিশ্লেষণ প্রয়োগ করতে হবে তার অর্থ KVL এটি 1 মেশ এটি অন্য মেশ KVL প্রয়োগ করুন এবং তদনুসারে কেবলমাত্র 1 টি ভোল্টেজ উত্স এখানে রয়েছে তা আবিষ্কার করুন সুতরাং যদি এটি দেখেন যে এই I1 এরকম চলছে সুতরাং I1 I1 আমাদের এই I1 এটি খুঁজে বের করতে হবে তারপরে I2 এটিও এভাবে চলেছে সুতরাং এই I2 টিও I2 যদি এই I2 কারণ এটি rI2 একই দিক এটি rI1 এটি I1 একই দিক এবং II3 এই I3 এটি নিম্নমুখী সুতরাং এই I1 নিম্নমুখী এবং I2 ঊর্ধ্বমুখী সুতরাং এর ফল এই সুতরাং একবার I1 এবং I2 সমাধান করুন তারপরে I1 I1 I1I2 I2 এবং I3 সমাধান করুন সুতরাং সহজেই KVL প্রয়োগ করুন এখানে আর বেশি কিছু বলার দরকার নেই উদাহরণস্বরূপ যদি প্রয়োগ করা হয় তবে একটি I1 সমীকরণ লিখছি মনে করি এটি এরকম চলছে সুতরাং 10 ভোল্ট এটি প্রথম সম্মুখীন হয় সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে হবে তারপর লিখতে হবে সুতরাং যদি এখানে প্রয়োগ করেন তবে KVL করুন সুতরাং এটি এভাবে চলছে সুতরাং এটি 10 হবে কারণ এটি r10 ভোল্ট এর সাথে মুখোমুখি হচ্ছে তবে এইটিকে 10 কে I1 I2 তে I1 I2 বলে কারণ এটি ঘড়ির কাঁটার দিকে এগিয়ে চলেছে সুতরাং ফলস্বরূপ কারেন্ট এই শাখায় এই দিকটিতে এটি যদি এভাবে চলে যায় তবে এটি I1 I2 এর মত চলছে তবে মুখোমুখি হবে এই ভোল্টেজ উত্সের প্রথম টার্মিনাল সুতরাং 15 তারপরে r r5 বাই 1 0 সুতরাং আশা কিছুই মিস করেনি সুতরাং যদি সরল করা যায় তবে সেই সম্পর্কটি I1 I2 পাবে একইভাবে এখানেও একইভাবে করুন সুতরাং আমাকে এটা দিন সুতরাং এখানে 15 5 I1 10 10 I1 I2 0 এটি লিখুন 10 ভোল্ট সুতরাং 10 এভাবে চলে আসবে তারপরে 10 I1 I2 তে চলে আসবে সুতরাং 10 কে I1 I2 এ লিখুন তারপরে এভাবে হবে সুতরাং 15 সুতরাং 15 এখানে তারপরে 5 I1 5 I1 0 সরল করুন 3 I1 - 2 I2 1 এটি সমীকরণ 1 একইভাবে মেশ 2 এর জন্য মেশ 2 প্রয়োগ করা হয় যদি ক্লকওয়াইজ অগ্রসর হন সুতরাং 10 কে I2 তে এটি r10 এ I2 এ এখানে 10 তে I2 তে এখানে এই পথে চলছে এখন এইভাবে ক্লক ওয়াইজ সুতরাং চলন্ত গড় এখন এই পথে চলমান সুতরাং এভাবে ক্লক ওয়াইজ যাচ্ছি সুতরাং এটি I2 হবে I1 থেকে 10 সুতরাং এটি পরিষ্কার করতে পারে সুতরাং এটি 10 হয়ে I2 I1 হবে সুতরাং 10 কে I2 I1 এবং তারপরে মুখোমুখি টার্মিনাল এই 10 ভোল্ট উৎসের প্রথম সুতরাং 10 সুতরাং এটি এখানে 10 0 এর অর্থ I1 2 I2 1 এটি সমীকরণ 1 সুতরাং 1 এবং 2 সমীকরণটি সমাধান করুন সমাধান করা থাকলে I1 এক অ্যাম্পিয়ার এবং I2 এছাড়াও 1 অ্যাম্পিয়ার পাবেন সুতরাং I1 I1 এবং শুরুতে বলা হয়েছিল এটি 1 অ্যাম্পিয়ার I2 I2 1 এমপিয়ার এবং I3 এর দিক হলো নীচের দিকে I1 I2 যে 0 তার অর্থ সেই দ্বিতীয় শাখায় কারেন্ট প্রবাহ নেই সুতরাং আসুন আমরা ফিগার 21 এ দেখানো সার্কিটটি নির্ধারণ করি মেশ বিশ্লেষণ ব্যবহার করে সুতরাং প্রশ্নটি হলো খুঁজে বের করতে হবে এটি একটি নির্ভরশীল ভোল্টেজ উৎস প্রকৃতপক্ষে এই কারেন্টটি প্রবাহিত হয় এবং একই পদ্ধতিগত অনুসরণ করে 1 মেশ 2 মেশ এবং 3 মেশ রয়েছে সুতরাং সেই অনুযায়ী করতে হবে কি সমাধান করতে হবে তার অর্থ কখন কখন এই শাখায় তৈরি করা হয় সুতরাং এটি যেখানে এই শাখায় এই শাখা তৈরি করছে সুতরাং এই যখন এই মত চলন্ত যখন এই মত চলন্ত হয় সুতরাং এই কারেন্টটিই I1 কে ডাকা হয় এখানে এটি সমস্ত কিছু লেখা আছে তবে বোঝার জন্য এই আরটিকে এটি আরও বড় উপায়ে দেখানো বলবে সুতরাং এই কারেন্টটি এভাবে চলেছে সুতরাং এই ক্ষেত্রে যদি এটি সন্ধান করা হয় যে কারেন্টটি 5 Ω প্রতিরোধ থেকে নীচের দিকে যাচ্ছে সুতরাং আসলে এই I1 এটি আসলে I1 I2 কারণ I1 নীচের দিকে আসছে এবং এটি উপরের দিকে যাচ্ছে এই I2 উপরের দিকে যাচ্ছে সুতরাং এটি I1 I2 একইভাবে এখানে এই 6 Ω প্রতিরোধের 6 Ω প্রতিরোধের যখন দেখুন যে সেখানে 6 Ω প্রতিরোধের জুড়ে যে ভোল্টেজ ড্রপ রয়েছে তা আসলে এটি হবে কারণ r কে KVL কল করতে r কে প্রয়োগ করতে হবে সুতরাং যদি KVL প্রয়োগ করে তবে এটি এর মধ্যে 5 হবে সুতরাং 5 আসলে I1 I2 তে তারপরে এখানে 6 প্রয়োগ করতে হবে I1 নীচের দিকে এটি ঊর্ধ্বমুখী সুতরাং এটি I1 I3 এটি একটি তারপরে প্রথমে নেতিবাচক টার্মিনালটির মুখোমুখি হওয়া 12 0 সুতরাং সহজেই এই সমীকরণটি লিখতে পারেন এটি মেশ 1 এর প্রথম সমীকরণ একইভাবে মেশ 2 এর জন্য যদি প্রয়োগ হয় যদি দেখেন এটি 12 কে I2 হবে কারণ 12 টি I2 তে এটি মেশ 2 12 ইন্টু I2 এভাবে চলেছে সুতরাং এটি rI2 এবং এটি rI3 কারণ এখানে ক্লক ওয়াইজ গ্রহণ করা হচ্ছে ক্লক ওয়াইজও এইভাবে এগিয়ে চলছে সুতরাং I2 2 কে I2 I3 r5 I2 তে I1 0 সুতরাং এই উপায় এই সমস্ত সমীকরণ লিখতে পারেন সুতরাং মেশ 2 সুতরাং এটি সুতরাং যদি আসে যে তৃতীয় সমীকরণ পরে আসতে হবে সুতরাং যদি সেই প্রথম সমীকরণটি আসে মেশ 2 এর জন্যও দ্বিতীয় সমীকরণ লিখেছিলেন লিখেছেন এবং যদি সরল করা হয় তবে এটি 11 I1 5 I2 6 I3 12 হবে একইভাবে মেশ 2 5 I1 19 I2 2 I3 0 এটি সমীকরণ 2 এখন এখন যদি আসে এই তৃতীয় মেশ 3 এর মতো চলছে এভাবে চলছে সুতরাং এটি আসলে I3 r I2 তে 2 হবে কেবল আমার r থেকে বলছি আমার মুখ থেকে কী ডাকছে কেবল শুনুন এটি মেশ 3 এ দেখবে এটি 3 মেশ 3 এটি 2 এ I3 I2 হবে যদি আগে থেকেই ব্যাখ্যা করা হয়েছে কারণ চলন্ত ঘড়িটি বুদ্ধিমান সুতরাং I3 এবং এই দিকে সুতরাং I3 I2 সুতরাং যদি এটি খতিয়ে দেখা হয় তবে এটি 2 থেকে I3 I2 হবে এই শব্দটি প্রথম 2 কে I3 I2 তে বলছি এর পরে r এই নির্ভরশীল উত্স 2 2 এর অর্থ হল যে rআগে বলেছিল যে rI1 I2 কারণ এটি এটিই আগে বলা হয়েছিল এবং এটি 2 i এর অর্থ 2 I1 নির্ভর উত্স 2 I1 I2 সুতরাং যদি এটি r2 rI1 I2 দেখুন তবে এখানে এটি 6 I3 I1 6 ঘড়ির কাঁটার দিকে চলে যাচ্ছে সুতরাং কারেন্ট যখন উপরের দিকে চলে যায় তখন তা 6 এ I3 I1 এ যায় সুতরাং 6 কে I3 I1 এ দিন সুতরাং এটি আমার মধ্যে r6 যদি এটি সরল করা হয় তবে এটি I1 I2 2 হবে I3 0 এটি সমীকরণ 3 সুতরাং সমীকরণ 1 সমীকরণ 1 2 এবং সমীকরণ 3 এর সমাধান করতে হবে যদি এটি ম্যাট্রিক্স আকারে তৈরি করে এবং কোনওভাবে ক্র্যামারের নিয়ম সমাধান করে I1 225 অ্যাম্পিয়ার I2 075 অ্যাম্পিয়ার পাবেন এবং I3 15 এমপিয়ার এটি ক্যাপিটাল I1 - I2 সুতরাং এটি আসছে 15 অ্যাম্পিয়ার সুতরাং এই সমস্যাগুলি যা দেখেছেন এবং সামান্য কিছু ব্যাখ্যা যা মেশ বিশ্লেষণের জন্য কোনও কারেন্ট উৎস ছাড়াই rযেটি আগে যা দেখেছিল তা কেবল ভোল্টেজ উত্সের সাথে দেখা যায়নি যা কারেন্ট উৎসকে ডাকে r সুতরাং এখন কারেন্ট উৎসগুলির সাথে মেশ বিশ্লেষণ করবে সুতরাং এই বিভাগটি নির্ভরশীল বা স্বতন্ত্র কারেন্ট উত্স সমন্বিত সার্কিটের জন্য মেশ বিশ্লেষণ প্রয়োগ করবে সুতরাং সার্কিটের কারেন্ট উত্সগুলির উপস্থিতি এটি আসলে সমীকরণের সংখ্যা হ্রাস করে সুতরাং যখন একটি উত্স কেবল একটি মেশ দের মধ্যে বিদ্যমান থাকে তখন নিম্নলিখিত 2 টি ক্ষেত্রে বিবেচনা করতে হবে যে চিত্র সুতরাং একটি সাধারণ সার্কিট 2 মেশ কারেন্ট উত্স মেশ 2 বিদ্যমান উপস্থিত হবে সুতরাং এই ক্ষেত্রে ধরুন এটিই আমাদের কারেন্ট উত্স এখানে দুটি মেশ রয়েছে এবং 1 টি একটি কারেন্ট উত্স বিদ্যমান এটি 1 মেশ এবং এটি অন্য মেশ এবং 1 কারেন্ট উত্সটি এই রয়েছে সুতরাং প্রথমে I2 এর মান কী তা খুঁজে বের করতে হবে সুতরাং এই ক্লকওয়াইজ নিয়েছে সুতরাং এটি গ্রহণ করেছেন তবে এই 10 অ্যাম্পিয়ারটি এটি উপরের দিকে r 10 টি অ্যাম্পিয়ারটি ঊর্ধ্বমুখী সুতরাং I2 10 অ্যাম্পিয়ার যা এখানে দেখানো হয়েছে I2 10 অ্যাম্পিয়ার সুতরাং এখানে সমীকরণের সংখ্যা 2 নয় সমীকরণের সংখ্যা 1 হবে কারণ অন্য মেশ টিতে কারেন্ট উত্স রয়েছে সুতরাং এটি সমীকরণের সংখ্যা হ্রাস করে সুতরাং সরাসরি I2 10 অ্যাম্পিয়ার লিখতে পারেন এখন যদি মেশ 1 এ rKVL প্রয়োগ করে তবে এটি rলেখা হবে যদি সেই লেখার দিকে নজর দিই আমাকে লিখতে দাও সুতরাং r যদি কল হয় তবে মেশ 1 এ rKVL প্রয়োগ করুন তারপরে এটি 8 থেকে I1 8 এ I1 হয়ে যাবে এবং ফলস্বরূপ কারেন্ট প্রবাহিত হবে এই দিকে এটি I1 এটি I2 চলছে সুতরাং এটি এই দিকের I1 I2 সুতরাং 12 টি I1 I2 এবং টিএনটি 0 তবে I2 10 অ্যাম্পিয়ার যা ব্যাখ্যা করেছে সুতরাং যদি I2 10 অ্যাম্পিয়ার করা হয় সুতরাং এটি I1 12 হবে এবং এটি I1 এবং I2 10 এমপিয়ার তার অর্থ এটি 10 হবে 20 0 এখান থেকে এটি জানতে পারে I1 কী কারণ এটি কেবল এই 12 সুতরাং এটি I1 সুতরাং এটি থেকে I1 কী তা জানতে পারবেন সুতরাং এটি সমাধান দেওয়া হয় সুতরাং এই ক্ষেত্রে r I1 5 অ্যাম্পিয়ার এটি উত্তরদাতা এখন যখন একটি কারেন্ট উত্স দুটি মেশের মধ্যে উপস্থিত রয়েছে তো তাহলে কি হবে সুতরাং কেবল এই সার্কিটটি দেখুন আসুন আমরা বিভিন্ন ধরণের উদাহরণগুলি দেখি এমন এমন গ্রহণ করেছি যা পাওয়া উচিত নয় কোনও কিছু জানা উচিত নয় সেখানে কোনও বিভ্রান্তি হওয়া উচিত নয় এসি সার্কিটও একই রকম হবে তবে কম সংখ্যার উদাহরণ নিন যখন দেখুন যে জটিল সংখ্যা জড়িত থাকবে সমাধান করতে সময় লাগে তবে ধারণাটি একই থাকবে সুতরাং প্রশ্নটি হল যে যখনই একটি আছে 2 বার্তা আছে সেখানে 2 ব্রেইন মিশ্রিত আছে দেখুন একটি কারেন্ট উত্স সেখানে আছে একটি কারেন্ট উত্স আছে এবং সেই সাথে একটি 4 Ω প্রতিরোধেরও রয়েছে এই কারেন্টের সাথে সিরিজটিতে উৎস সুতরাং কি করতে পারেন সুতরাং আমাকে এটি করতে দিন সুতরাং তাই কি করতে পারেন এই উপাদানগুলি বাদ দেয় এই উপাদানগুলি বাদ দিন এর অর্থ হল কারেন্ট উত্স এবং সিরিজের সাথে যুক্ত অন্যান্য উপাদানগুলি বাদ দিয়ে একটি সুপার মেশ তৈরি করুন যা এটি চিত্র হিসাবে দেখানো হয়েছে সুতরাং এই উপাদানটি বাদ দিয়ে এই উপাদানটি বাদ দিন এমন একটি সুপার মেশ তৈরি করছে যা সুপার নোড অধ্যয়ন করেছে এখন একটি সুপার মেশ তৈরি করবে তো এক্ষেত্রে কী হবে কারেন্ট উত্স এবং অন্যান্য উপাদানগুলি বাদ দিয়ে এটি এখানে প্রদর্শিত হয় যে এটি একটি সুপার মেশ তৈরি হয়েছে তবে এটিই এই কারেন্টকে I1 বলে এটি কারেন্ট I2 তবে কোনওটিকে বিবেচনা করবেন না কারেন্ট 12 Ω 28 Ω এটি প্রবাহিত হয় না সুতরাং একটি সুপার মেশ তৈরি করা হয় সুতরাং এখন এই ক্ষেত্রে কে KVL কে কল করুন 12 কে I1 20 তে I2 40 হবে 0 12 I1 20 I2 40 0 দেখুন কারণ এই সুপার মেশ তৈরি হয়েছে এবং এটিকে এই উপায়ে অন্যভাবে বাদ দিন অন্যভাবে যদি এটি অন্যভাবে থাকে তবে মূলত এই লুপটিতে KVL প্রয়োগ করা হয় সুতরাং যদি এই লুপটিতে KVL প্রয়োগ করা হয় তবে এটি মূলত 12 I1 এটি এক 12 I1 তবে এখানেও 12 I2 দুঃখিত 20 28 I2 এবং 40 কারণ নেতিবাচক শব্দটির সাথে মিল রয়েছে 0 সুতরাং কেবল এইটিকে বাদ দিয়ে একটি সুপার নোড তৈরি করা হয়েছে এটি বাদ দিন সুতরাং এইভাবে আবার এটি এটি লিখতে সুতরাং এটি rI1 এবং এটি হল সুপার মেশ এইভাবে তৈরি করা হবে একই সমীকরণটি কীভাবে লিখতে হবে সুতরাং এইটি যদি 3 I1 7 I2 10 সরল করুন তবে চিত্র 3 নোডে KCL প্রয়োগ করুন এটি একটি দেয় এখন দ্বিতীয় জিনিসটি নোডে KCL প্রয়োগ করুন তার মানে আমাকে এই জিনিসটি এটি নোড ও এটি ও সুতরাং প্রশ্নটি হল এখানে এই 6 এমপিয়ার কারেন্টটি আসলে এটি ঊর্ধ্বমুখী দিক সুতরাং এটি 6 অ্যাম্পিয়ার এটি নোড ছেড়ে যাচ্ছে এবং এই I2নোডের মধ্যে ঢুকছে এবং এই I1 বেরচ্ছে কারণ কারেন্ট I1 এরকম যায় আর এই কারেন্ট I2 এভাবে চলে যায় সুতরাং মূলত এই I2 এই নোডে প্রবেশ করছে সুতরাং I2 r6 rI1 সুতরাং KCL এই নোডে প্রয়োগ করুন সে কারণেই এখানে লিখেছেন যে I1 6 সমান বা I1 I2 6 এটি হল r এই প্রথম জিনিসটি সুপার মেশ এর নিজস্ব কোনও কারেন্ট নেই দ্বিতীয়টি হল মেশ এর কারেন্ট উত্স হল মেশ কারেন্টের সমাধানের জন্য প্রয়োজনীয় ধ্রুবক সমীকরণ সরবরাহ করে সুতরাং যা স্থির সমীকরণ এটি আমাকে দেওয়া যাক সুতরাং কারণ এখানে এটি আসলে এই সমীকরণটি এই স্থির সমীকরণটি এই সমীকরণটি এই সমীকরণটি এই স্থির সমীকরণটি এই সমীকরণটি কারণ নোডে KCL প্রয়োগ করুন কারণ এটি একটি স্থির সমীকরণ অন্যথায় এটি সমাধান করতে পারে না সুতরাং যখনই সুপার মেশ বাদ দিচ্ছে তখন ভাবতে হবে যে একটি rKCL প্রয়োগ করতে হয়েছিল সুতরাং অন্যান্য সমীকরণটি পান তবেই এটি সমাধান করতে পারে কারণ সেই লুপ বা সুপার মেশ ধারণাটি ব্যবহার করে একটি সমীকরণ পেয়েছে সুতরাং এবং এটি এবং অন্য জিনিসটি সুপার মেশ টিতে রয়েছে KCL প্রয়োগ করতে হবে এবং এটি প্রয়োগ করা হয় এবং এটি ধ্রুবক সমীকরণ এটি এবং তৃতীয়টি সুপার মেশ কে KVL এবং KCL উভয়ের প্রয়োগ প্রয়োজন কারণ r নোডাল বিশ্লেষণের মতোও রয়েছে এখানে দেখা গেছে সুপার নোড KVL এবং KCL এছাড়াও KVL একই সময়ে প্রয়োজন এখানে ধ্রুবক সমীকরণ KCL এটি অবশ্যই সুতরাং অন্য উদাহরণটি ধরুন এটি এটির চেয়ে বড় এটি I1 এবং i4 নির্ধারণ করে এটি চিত্রে বর্ণিত সার্কিটের মেশ বিশ্লেষণ ব্যবহার করে সুতরাং এই ক্ষেত্রে কি দেখতে পাবে প্রথমে তা হল সমস্যার দিকে নজর দেওয়া প্রথমে সমস্যাটি দেখুন এটি 1 মেশ এবং এটি অন্য মেশ এটি অন্য মেশ এটি অন্য মেশ 4 টি মেশ রয়েছে এই মেশগুলিতে কারেন্তের উৎস রয়েছে তাই আগের মেসশগুলির মধ্যে কারেন্ট রয়েছে সুতরাং এটি একটি সুপার মেশ তৈরি করে একইভাবে এই মেশ এবং এই মেশ এর মধ্যে অন্য একটি নির্ভরশীল কারেন্ট উত্স আছে এটি এটি স্বাধীন কারেন্ট উত্স সুতরাং এটি আরও একটি সুপার মেশ তৈরি করছে সুতরাং এই সুপার মেশ এবং এই সুপার মেশ তারা ছেদ করে অবশেষে তারা তৈরি করেছে এই সুপার মেশ সুতরাং শেষ পর্যন্ত এটি যাই হোক না কেন আছে সুতরাং হয়ে উঠুন তাদের একটি সাধারণ নির্ভরশীল কারেন্ট কে ছেদ করতে বলা হয়েছে এবং এটি আসলে অবশেষে এটি একটি বড় বা বৃহত্তর সুপার মেশ হয়ে উঠেছে সুতরাং শেষ পর্যন্ত r এটি আবার পুনরাবৃত্তি করা উচিত এটি একটি কারেন্ট উৎস এই মেশ এবং এই মেশ একটি সুপার মেশ তৈরি এছাড়াও এটি অন্য মেশ এটি অন্য মেশ সুতরাং নির্ভরশীল কারেন্ট উৎস রয়েছে এটি স্বাধীনভাবে অন্য একটি সুপার মেশ তৈরি করছে সুতরাং এই 2 টি সুপার মেশ একে অপরকে ছেদ করে এবং শেষ অবধি ড্যাশ লাইন এটি তৈরি করে যে r কে আরও বড় সুপার মেশ বলে তার উপর ভিত্তি করে প্রয়োগ করতে হবে এই সার্কিটটি সমাধান করতে হবে সুতরাং ড্যাশ লাইনটি আসলে একটি বৃহত্তর সুপার মেশ সুতরাং এখন KVL প্রয়োগ করে আরও বড় সুপার মেশ পাবেন সুতরাং এই বৃহত্তর সুপার মেশ টি KVL প্রয়োগ করুন এটি 4 I1 এটি 4 I1 rএটি হল 8 8 3 এবং এটি r12 I2 হয় যদি দেখে নেওয়া হয় যে r0 0 I1 আছে তবে একটি জিনিস 12 টি মিস করেছে I2 8 I3 4 I1 অন্য একটি মিস করেছে এটাই rসুতরাং 16 এখানে 16 I3 i4 কারণ এটি এইভাবে চলেছে এই 16 I3 i4 কারণ চলমান ক্লক ওয়াইজ সুপার মেশ টিতে চলেছে এইভাবে চলছে সুতরাং 16 I3 i4 এটি এখানে আসছে 0 সুতরাং সরলকরণের পরে I1 3 I2 6 I3 4 i4 0 স্বতন্ত্র কারেন্ট উত্সের জন্য নোড এ KCL প্রয়োগ করুন সুতরাং যদি এখানে নোডে KCL প্রয়োগ করেন তবে এখানে KCL প্রয়োগ করুন এখানে KCL প্রয়োগ করুন তাই এটা যদি মনে হয় যে এই I2 এই I2 r I1 5 কারণ এই কারেন্ট প্রবেশ করছে এবং i5 এবং 5 এমপিয়ার এই 5 এমপিয়ার কারেন্ট উত্স সুতরাং ছেড়ে সুতরাং এটি I1 I2 5 সুতরাং শুধু ধরে রাখা সুতরাং এটি নোড এ KCL প্রয়োগ করছে সুতরাং যদি নির্ভরযোগ্য কারেন্ট উত্সের জন্য নোডে I2 I1 5 KCL প্রয়োগ করা হয় তবে নোড bতে KCL প্রয়োগ করুন সুতরাং নির্ভরশীল কারেন্ট উত্সের জন্য এটি অন্য নোড এখানে অন্য নোড এখানে সুতরাং নির্ভরশীল কারেন্ট উত্সের জন্য নোড bতে KCL প্রয়োগ করুন এক্ষেত্রে কী ঘটবে যে এই কারেন্ট r যাকে এটিকে নির্ভর বলে এটি একটি নির্ভরশীল কারেন্ট এটি আসলে এবং এটি আসলে 3 আমি এটি একটি নির্ভরশীল কারেন্ট উত্স সুতরাং যদি প্রয়োগ করা হয় তবে এই মুহুর্তে r KCL আগে প্রয়োগ করা হয়েছিল এখন এই জিনিসটিতে KCL প্রয়োগ করুন তারপরে এই কারেন্টটি আসলে এই I3 টি প্রবেশ করছে এবং এই 3 কারেন্টটি এখানে এই 2 এও প্রবেশ করছে 3 rযাকে কল করে I2 তাই তার মানে যদি আমাকে দাও সুতরাং I3 3 এটি এখানে আসলে এটি নির্ভরশীল rকে নির্ভর করে কারেন্ট উত্স বলে সুতরাং অন্য একটি জিনিস এই I3 আসলে এই মত চলন্ত সুতরাং মূলত rকি কল কিন্তু যাইহোক যাইহোক এটি প্রয়োগ করা হয় যে পরে আসবে সুতরাং rI3 3 I2 প্রয়োগ করা হচ্ছে সুতরাং এবং নোড b KCL সেই সমীকরণটিতে ফিরে যান সুতরাং এটি এখানে কোথায় গেছে I2 I3 3 I এখন দেখতে হবে যে r i4 I পরবর্তী এক এখানে যদি এই দিকটি আসে তবে এই দিকটি গ্রহণ করেছেন কেবল এই দিকটি ধরে রেখেছেন সুতরাং এটি ri4 তবে এটি এই জাতীয় ঊর্ধ্বমুখী হয়ে উঠছে

সুতরাং i4 বা I4 i4 সুতরাং আমাকে এটা দিন সুতরাং সুতরাং এই এক এটি আমি তারপরে I2 I3 3 i4 কারণ ঠিক এখনই দিয়েছেন যে i4 এটি সমীকরণ 3 এখন KVL মেশ টিতে প্রয়োগ করুন 4 যদি মেশ 4 কে KVL প্রয়োগ করুন এই মেশ তার অর্থ যদি এই মেশ টিতে KVL প্রয়োগ করা হয় তবে এই মেশ টিতে 4 i4 20 16 i4 I3 হবে তাই এটা সুতরাং সরাসরি আবার লিখছি না এটি বোধগম্য সুতরাং r এই জিনিসটি 4 i4 20 16 টি i4 I3 তে প্রয়োগ করুন সুতরাং এটি 5 i4 4 I3 সুতরাং সমীকরণ 4 সুতরাং 4 সমীকরণ এবং 4 অজানা আছে সুতরাং এটি সমাধানের পরে I1 75 অ্যাম্পিয়ার I2 25 অ্যাম্পিয়ার I3 393 অ্যাম্পিয়ার i4 214 পাবেন 2143 অ্যাম্পিয়ার সুতরাং এটি 4 অজানা